আমরা এবারে ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিঙের মধ্যে পার্থক্য নিরূপণ করব প্রথমত আপনারা পাভলভের কুকুরের অনুবর্তন বুঝেছেন কুকুরটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে অথবা জৈবিক স্বভাবের তাগিদে অনুবর্তিত হয়েছে লালারসের ক্ষরণ কুকুরের একটি স্বাভাবিক জৈব আচরণ কিন্তু পায়রার ক্ষেত্রে সেটি ইচ্ছাকৃতভাবে ঠোক্কর দিচ্ছিল কারন সে একটি নির্দিষ্ট ধরণের প্রতিক্রিয়া পেতে আগ্রহী ছিল তাই পাভলভের কুকুরের ক্ষেত্রে অনুবর্তনের জন্য দায়ী জৈবিক প্রতিক্রিয়া কিন্তু স্কিনারের পায়রার ঠোকরানো সম্পূর্ণ তার ইচ্ছাধীন বিষয় যেহেতু একটি পর্যায়ের পরে সে খাবার পেতে চাইছিল কাজেই অপারেন্ট কন্ডিশনিঙে ইচ্ছাকৃত আচরণ প্রয়োজন অপরদিকে ক্লাসিক্যাল কন্ডিশনিঙে অনিচ্ছাকৃত আচরণ বা সহজাত প্রতিক্রিয়ার দরকার হয় দ্বিতীয়ত ক্লাসিক্যাল কন্ডিশনিং এস আর অ্যাসোসিয়েশন বা স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশন বা এস আর সংযোগ গঠনের একটি যান্ত্রিক প্রক্রিয়া অন্যদিকে আপনারা বুঝেছেন যে অপারেন্ট কন্ডিশনিঙের ক্ষেত্রে গঠিত এস আর সংযোগ ও তার শক্তিবৃদ্ধি একটি অযান্ত্রিক পদ্ধতি যা আদতে একটি ইচ্ছাকৃত প্রতিক্রিয়া আপনি কিছু করতে চান যাতে খাঁটি উদ্দীপনা সরে যায় বা পুরস্কার লাভ করা যায় তাই আপনি একটি প্রত্যাশিত প্রতিক্রিয়া দিলেন তাই এটি অযান্ত্রিক ও ইচ্ছা নিয়ন্ত্রিত তৃতীয়ত ক্লাসিক্যাল কন্ডিশনিঙে উদ্দীপনা ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করে যার ফলে সেই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দিয়ে থাকেন তাই এতে অংশগ্রহনকারীর কাছে কোনো লক্ষ্য থাকে না আর সেই অংশগ্রহনকারী সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিক্রিয়া দেন না কিন্তু অপারেন্ট কন্ডিশনিঙের ক্ষেত্রে নিজের তৈরি করা একটি লক্ষ্য থাকে এখানে আপনি বোধ করেন কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং অবাঞ্ছিত উদ্দীপনা বিদায় নিচ্ছে কাজেই প্রতিক্রিয়া সেই অংশগ্রহনকারীর স্বেচ্ছাধীন হয় যাতে লক্ষ্য পূরণ করা যায় যেমন আপনি যদি পরের পরীক্ষায় ভাল ফল করেন আপনার স্কুল আপনার কৃতিত্বের প্রশংসা করবে এবং আপনি রাষ্ট্রপতি পদক বা স্কুলের কোনো পদক জিতবেন এই প্রসঙ্গে সেই রাষ্ট্রপতি পদক বা স্কুলের পদক পাওয়া আপনার লক্ষ্য হয়ে দাঁড়ায় এই লক্ষ্য পূরণের জন্য আপনাকে একটি বিশেষভাবে প্রতিক্রিয়া দিতে হবে আপনার মেধাজাত কৃতিত্ব এমন হতে হবে যাতে আপনি সেই পুরস্কার পান এখানে যা হয় তা হল আপনি একটি স্বেচ্ছাধীন অযান্ত্রিক উপায়ে এই প্রক্রিয়ায় অংশ নেন আপনি পুরস্কার ও খ্যাতির অর্থ বা মূল্য বোঝেন আপনি এমন প্রতিক্রিয়া দেন যা আপনার লক্ষ্য পূরণে সহায়তা করে কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিঙের সময়ে এরকম হয় না সেখানে অংশগ্রহণকারী জৈবিক তাড়নায় কাজ করেন যা তাঁর সহজাত প্রতিক্রিয়া যা একটি নির্দিষ্ট উদ্দীপনার সাথে জড়িত অন্য উদাহরণের কথা ভাবুন রান্নাঘরে বা খাওয়ার টেবলে আপনি আচার দেখতে পেয়েছেন এবার যখনই আপনি মনোমত আচার ধরুন লেবুর আচারের দিকে দেখছেন আপনার জিভে জল আসছে এই লালারসের ক্ষরণ আপনার মুখগহ্বরে হয় যা একটি স্বাভাবিক জৈব প্রক্রিয়া যা কোনোভাবে ডাইনিং টেবলে রাখা আচারের সাথে সম্পর্কিত হয়েছে এখানে আপনি নিজের জন্য কোনো লক্ষ্য রাখেননি এখানে প্রতিক্রিয়া সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এটি ক্লাসিক্যাল কন্ডিশনিং কিন্তু অপারেন্ট কন্ডিশনিঙের ক্ষেত্রে আপনি একটি লক্ষ্য নির্বাচন করেন এবং সেটি পূরণের চেষ্টা করেন এইভাবে ক্লাসিক্যাল কন্ডিশনিং একটি অনিচ্ছাকৃত প্রক্রিয়া ও অপারেন্ট কন্ডিশনিং একটি সক্রিয় প্রক্রিয়া হয়ে দাঁড়ায় পুরস্কারের প্রসঙ্গে ক্লাসিক্যাল কন্ডিশনিঙে সেটি প্রতিক্রিয়ার পূর্বে আসে কারন একটি সাময়িক সংযোগ তৈরি হয় আপনারা পাভলভের কুকুরের ঘটনা মনে করতে পারেন খাবার দেওয়া হতেই লালা ক্ষরিত হত পাভলভ সেই লালা সংগ্রহ করতেন তিনি সেই ঘণ্টার শব্দ ও খাবার দেওয়াকে সংযুক্ত করেছিলেন অর্থাৎ কুকুরটিকে আগেই পুরস্কার দেওয়া হত ক্লাসিক্যাল কন্ডিশনিঙে প্রতিক্রিয়ার আগেই পুরস্কার চলে আসে কিন্তু অপারেন্ট কন্ডিশনিঙে প্রতিক্রিয়ার পরে পুরস্কার দেওয়া হয় তাই সেটি প্রতিক্রিয়ার পুনরাবৃত্তির শর্তসাপেক্ষে জড়িত যখন কোনো হামাগুড়ি দেওয়া শিশু তার শরীর হাঁটার উদ্দেশ্যে তুলে ধরতে চায় বড়রা তাকে সাবাস সাবাস বলে উৎসাহ প্রদান করেন এতে শিশু বুঝতে পারে যে এই কাজটি করা যায় হাঁটতে গিয়ে অনেক শিশু বারবার পড়ে যায় কিন্তু তা সত্ত্বেও তারা বারবার চেষ্টা করে কারন তাদের এই প্রচেষ্টা বাবা মায়ের দ্বারা প্রশংসিত হয় অর্থাৎ পুরস্কার প্রতিক্রিয়ার ধরণের ওপর নির্ভরশীল সুতরাং এরপরে যখনই শিশু শরীরকে তুলে ধরে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করে তার বাবা মা প্রশংসা করেন এই প্রশংসা তার কাছে পুরস্কারের মত যা শেষে শিশুটিকে হাঁটতে সাহায্য করে তাই এক্ষেত্রে পুরস্কার প্রতিক্রিয়ার ধরণের ওপর নির্ভর করে এটি ক্লাসিক্যাল কন্ডিশনিঙের সাথে অপারেন্ট কন্ডিশনিঙের এক বিশাল তফাৎ এবার আমরা সি এস ইউ বা সি এস এর সংযোগে আসব পুরো কথা হল কন্ডিশনড স্টিমুলাস ও আনকন্ডিশনড স্টিমুলাস ক্লাসিক্যাল কন্ডিশনিঙে এদের সংযোগ এদের অবিচ্ছিন্নতার ওপর নির্ভর করে কতটা অবিচ্ছিন্ন মনে করুন এর প্রসঙ্গে আমরা বলেছিলাম দু'টি পরিস্থিতির মধ্যে সময়ের ব্যবধান কত এবার যদি ঘণ্টাধ্বনি ও মাংসের গুঁড়ো দেওয়ার ঘটনা যুগপৎ ঘটে তবে সেই প্রতিক্রিয়া দানকারীর পক্ষে এটাই মনে করা স্বাভাবিক যে এই দু'টি ঘটনা আলাদা নয় একটি অন্যটির উপস্থিতিকে সুনিশ্চিত করলে এদের বিচ্ছিন্ন করা সম্ভব নয় মানবজীবনে এর সবচেয়ে ভাল উদাহরণ হতে পারে অপশব্দের প্রয়োগ সভ্য সমাজে আপনি একটি খারাপ কথা বললেই আপনার শিক্ষক বা পিতামাতা শাস্তি দেবেন এখানে ঘটনা ও তার পরিণতির মধ্যে প্রায় কোনো ব্যবধানই নেই এদের আপনি অবিচ্ছেদ্য মনে করেন শিখনে এগুলির কিছু প্রভাব আছে অপারেন্ট কন্ডিশনিঙে প্রতিক্রিয়া উদ্দীপনার শক্তিবৃদ্ধি করে উদ্দীপনা ও প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার ফলের ওপর নির্ভর করে একেই কন্টিগুইটি বা অবিচ্ছিন্নতা বলা হয় এই দু'টি বিষয়ের ক্ষেত্রে ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিঙের মধ্যে তফাৎ দেখা যায় ক্লাসিক্যাল কন্ডিশনিঙের উদাহরণ দেখলে বোঝা যাবে অন্য প্রাণীদের শিখনে ক্লাসিক্যাল কন্ডিশনিং ঘটে এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষের শিখনে অপারেন্ট কন্ডিশনিং ঘটছে আপনারা এমন কিছু লোকজন দেখেছেন যারা আকাশে কোনো পাখি ধরা যাক নীল রঙের পাখি দিকে তাকিয়ে থাকে সেই পাখির সাথে হয়তো এমন কোনো পৌরাণিক কাহিনী জড়িত আছে যা থেকে জানা যায় পাখিটি ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত আপনার পিতামাতাও হয়তো সেটিকে একইরকম ভক্তিশ্রদ্ধা করে থাকেন আপনি সেই আচরণের প্রতি ইতবাচক বা নেতি বাচক কোনো ধারণাই পোষণ করেন না কিন্তু ধরা যাক কোনোভাবে আপনার পাখিটিকে ভাল লেগে গেল ও সেই পৌরাণিক ধারণার বশবর্তী হয়ে সেটির আরাধনা শুরু করলেন কিন্তু কয়েকটি এমন ঘটনা আছে যেমন আচার দেখে জিভে জল আসা যা মানবজীবনে ক্লাসিক্যাল কন্ডিশনিঙের উদাহরণ হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রে এই রকম উদাহরণ বেশি দেখা যায় মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায় অপারেন্ট কন্ডিশনিং এবার একটি তুলনা করা যাক আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা এই দুই তত্ত্বের আলোকে পর্যালোচনা করব ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিং এই দু'টিই কিছু সরাসরি অভিজ্ঞতার ব্যাপারে কার্যকরী এই দু'টিতেই পুরস্কার ও তিরস্কারের বিষয় জড়িত কিন্তু এমন কি হতে পারে যে আমাদের শিখন প্রক্রিয়ার পুরোটাই সরাসরি অভিজ্ঞতার ওপর নির্ভরশীল আমাদের শিখন কি পুরোটাই পুরস্কার ও তিরস্কারের ওপর দাঁড়িয়ে আছে উত্তর অবশ্যই না আপনি যখন কাউকে দেখেন বা নকল করেন তখন শিখনের একটি সম্ভাবনা থেকে যায় এই ধরণের শিখনকে অবজার্ভেশনাল লার্নিং বা পর্যবেক্ষণমূলক শিখন বলে অ্যালবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিয়োরি বা সামাজিক শিখন তত্ত্বের প্রণেতা পর্যবেক্ষন মূলক শিক্ষায় বর্তমানে সামাজিক শিখনকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয় অবজারভেশনাল লার্নিং বা পর্যবেক্ষনমূলক শিক্ষার মূল কথা কী এটি মনোযোগ দিতে বলে কার বা কীসের প্রতি মনোযোগ এখানে অবশ্যই একজন অনুকরণীয় ব্যক্তির কথা আপনাকে মাথায় রাখতে হবে যাকে আপনি অনুসরণ করার যোগ্য বলে মনে করেন বা যিনি আপনার কাছে আদর্শস্বরূপ আপনি তাঁর আচরণ দেখেন ও সেটি আত্তীকৃত করার চেষ্টা করেন আপনি সেই আচরণ নকল করেন একে মোটর রিপ্রোডাকশন বলা হয় আপনি সেই আচরণ নকল করলে পারিপার্শ্বিক জগৎ আপনার প্রশংসা করে যা আপনাকে উৎসাহ দান করে তাহলে অবজারভেশনাল লার্নিং বলতে আপনি একজনকে দেখেন তাঁর আচরণ আয়ত্ত করেন নিজের আচরণে সেটির প্রতিফলন ঘটান এবং যখন সেই প্রতিফলন ঘটে আপনার আচরণের শক্তিবৃদ্ধি হয় - এইভাবে অবজারভেশনাল লার্নিং বা পর্যবেক্ষণমূলক শিখন কাজ করে কোনো সমস্যার সমাধান বা জগতের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের জটিল আচরণ যোগ্য অনুকরণীয় ব্যক্তি যিনি যথাযথ আচরণ করেন তাঁর আচরণকে অনুসরণ করে পৃথিবীর মান্যগণ্য নেতা যেমন প্রথম লেকচারে সংবেদন ও অর্থ আরোপ বোঝানোর সময়ে আমি একজনের রেখাচিত্র দেখিয়েছিলাম তিনি মহাত্মা গান্ধী আমরা মহাত্মা গান্ধীকে কেন বেছে নিয়েছিলাম কারন পৃথিবীর সমাজ ও রাজনীতিতে এমন কিছু অবস্থার সৃষ্টি হয় যাতে কিছু অন্তর্নিহিত সমস্যা থাকে তখন একজন মার্গদর্শক আবির্ভূত হন যিনি এগিয়ে যাওয়ার পথ দেখান সমস্যার মোকাবিলা ও সমাধানের পথ প্রদর্শন করেন এমন ব্যক্তিদেরই আদর্শ বলা চলে আমি এমন বলছি না যে আপনাদের জাতির জনক মহাত্মা গান্ধী বা তাঁর সমতুল্য কোনো ব্যক্তিকেই আদর্শ হিসেবে মেনে নিতে হবে আপনার হাতের কাছে এমন কোনো আদর্শ মানুষ নাই থাকতে পারেন অনেক সময়ে এমন হয় যে আপনার বাড়িতে মা বা বাবার মধ্যে কেউ একজন আপনার কাছে আদর্শ হয়ে উঠলেন মনোবিশ্লেষণের প্রেক্ষাপট থেকে দেখলে আমাদের রোজকার অভিজ্ঞতা বলে দেয় যে সাধারণত কন্যাসন্তান মাকে ও পুত্রসন্তান বাবাকে অনুকরণ করে থাকে এরপর ধীরে ধীরে বয়সবৃদ্ধির সাথে সাথে আপনি বাড়ির বাইরে আরো বহু অনুকরণীয় ব্যক্তির সন্ধান পান আপনি যদি অভিনয় করতে ভালোবাসেন তবে আপনার পছন্দের কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকতে পারেন যাকে আপনি অনুকরণ করেন আপনার চলাফেরা কায়দাকানুন পোশাক পরিচ্ছদ ব্যক্তিত্ব গঠন সবই সেই ব্যক্তিকে নকল করে গড়ে ওঠে এক্ষেত্রে মূলত আপনি একজন মডেল বা আদর্শকে বেছে নেন যখন আপনি আপনার সমসাময়িক পরিবেশ থেকে মডেল বেছে নেন তখন আপনি তাঁর আচরণ নকল করেন - এভাবেই অবজারভেশনাল লার্নিং বা পর্যবেক্ষণমূলক শিখন কাজ করে এই সোশ্যাল কগনিটিভ থিয়োরি বা সামাজিক জ্ঞানবিষয়ক তত্ত্ব বলে যে আপনি যখন আপনার আপনার আদর্শকে অনুকরণ করেন তখন শিখন খানিকটা অন্তর্মুখী হয় ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিঙের ক্ষেত্রে আচরণ ভীষণ মাত্রায় দৃশ্যমান থাকে যেমন পায়রা ঠোকরায় কুকুরের লালা পড়ে আচার দেখে জিভে জল আসে ইত্যাদি এমন অনেক পরিস্থিতি হতে পারে যখন আপনার শেখা আচরণ অতি মাত্রায় দর্শনীয় হয় না আপনি একজন মডেলকে চিহ্নিত করলেন পর্যবেক্ষণ করলেন কিন্তু কোনো ফল দেখতে পেলেন না - এখানে শিখন অত্যন্ত অন্তর্নিহিতভাবে হয়েছে যতে অনেকেই বুঝতে পারেনা যে আপনি ইতিমধ্যেই সেই আচরণ আয়ত্ত করতে পেরেছেন কিন্তু উপযুক্ত সময়ে আপনি সেই আচরণের প্রতিফলন ঘটালে তখন বুঝতে পারেন যে আপনার অজ্ঞাতসারেই এই শিখন ঘটেছে সোশ্যাল কগনিটিভ থিওরির তৃতীয় ধারণা হল আচরণের ধরণ বিশেষ লক্ষ্যমুখী আপনি একজনকে আদর্শ মনে করে তাঁকে অনুকরণ করছেন কারন আপনি তাঁর মতো হয়ে উঠতে চাইছেন সুতরাং আপনার কাছে একটি লক্ষ্য আছে এবং আপনার আচরণ সেই লক্ষ্যপূরণের দিকে ধাবিত হয় এভাবে আচরণ স্বনিয়ন্ত্রিত হয়ে ওঠে কাজেই মানুষ হিসেবে আপনি এই স্বনিয়ন্ত্রক দশাতে পৌঁছতে চান গুরুত্বপূর্ণ বিষয় হল এডওয়ার্ড টোলম্যান আচরণবাদের এই অনুমানগুলির বিরোধিতা করেছেন তাঁর ব্যাখ্যা অনুযায়ী মনুষ্যজাতি আসলে সক্রিয় তথ্য প্রক্রিয়াকারী আমরা অভিজ্ঞতা দিয়ে একটি মানসিক মানচিত্র নির্মাণ করি যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে টোলম্যান সাহেবের এই ব্যাখ্যা আসলে প্রত্যাশার নিরিখে তৈরি করা হয়েছে তিনি প্রচ্ছন্ন শিখন বা ল্যাটেন্ট লার্নিং এর কথা বলেছেন তথ্য দিয়ে তৈরি ঐ মানসিক মানচিত্র গঠনের ধারণাও তিনি দিয়েছেন ল্যাটেন্ট লার্নিং বা প্রচ্ছন্ন শিখন এমন যা শেখার অব্যবহিত পরেই আমরা যেক'টি ধারণা নিয়ে আলোচনা করেছি তাদের সাপেক্ষে আচরণে প্রতিফলিত হয় না টোলম্যানের মতানুযায়ী মানসিক মানচিত্রই ল্যাটেন্ট লার্নিং বা প্রচ্ছন্ন শিখনে সহায়ক হয় এই মানচিত্র কীরকম এটি আসলে চারপাশের পরিবেশের অতি সরল মানসিক চিত্র যা সমস্যা সমাধান করতে আমাদের সাহায্য করে সবচেয়ে ভাল উদাহরণ হতে পারে পথদিশা আপনার বাড়ি থেকে স্কুল বা কলেজ অব্দি রাস্তার একটি মানসিক মানচিত্র আপনি করে রাখেন যাতে গন্তব্যে পৌছনো যায় আপনি বিকল্প রাস্তাও জানেন কিন্তু এই দু'টি রাস্তাই বন্ধ থাকলে কী করবেন আপনার মনে সেই মানসিক মানচিত্র আছে যা পরিস্থিতির সাপেক্ষে সমস্যার সমাধান হয়ে ওঠে এটি সম্পর্কযুক্ত শিখন এমন নয় যে আপনি প্রত্যহ সেটি ব্যবহার করেন পুরস্কৃত হোন বা তিরস্কৃত প্রতিকূল পরিস্থিতিতে প্রত্যাহার করে নিলেও আপনি একটি প্রত্যাশিত আচরণ নিয়ে এগিয়ে আসেন - এমন কিছু এক্ষেত্রে হয় না - এটি কগনিটিভ লার্নিং এর গুরুত্ব